এই কোর্সে স্বাগতম কেমিস্ট্রি এর কোর্স এ প্রথম অংশ যা ইন্ট্রোডাক্টরি এটোমিক স্ট্রাকচার এবং স্পেকট্রোস্কোপি এই 6 থেকে 8 সপ্তাহের সীমিত সময়ের মধ্যে আমরা যা করব তা হল বেসিক থিয়োরি এবং পদ্ধতিগুলি প্রবর্তন করে যা এটোমিক এবং মলিকুলার স্ট্রাকচার বোঝার জন্য ব্যবহার হয় এবং আমরা পরীক্ষাগুলিতে যা দেখি তা ব্যাখ্যা করা যেমন স্পেকট্রোস্কোপি স্পেকট্রোস্কোপি পদার্থের সাথে রেডিয়েশন ইন্টারঅ্যাকশন এবং মলিকুলার এবং এটোমিক কোয়ান্টাম মেকানিক্সে এবং আমরা এখনও পর্যন্ত যা বুঝতে পেরেছি তার জন্য এক্সপেরিমেন্টাল টুল এবং যাচাইকরণও সরবরাহ করে কলেজ এর প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্রদের প্রবেশের জন্য একটি ইন্ট্রোডাক্টরি কোর্স হওয়ায় আমি ম্যাথমেটিক্স কে যুক্তিসঙ্গতভাবে কম স্তর এ রাখব যাইহোক আমি যতদূর সম্ভব কোনও আনুমানিক স্টেটমেন্টস দিতে চাই না আমি যতটা সম্ভব পরিমাণগতভাবে স্টেটমেন্টস দিতে চাই এবং স্পষ্টতই আপনার প্র্যাক্টিস এর জন্য অনুশীলন এবং অ্যাসাইনমেন্টস রয়েছে তারপর আপনি শিক্ষকদের সাথে আপনার যোগাযোগ করতে পারেন কোনও ধরণের রিভার্সড ক্লাস এর মোড এ আপনি শিক্ষকদের সাথে আলোচনা ও করতে পারেন এবং আপনার সমস্যাগুলির সমাধান করতে পারেন বিষয়টি শেখার একমাত্র উপায় হল শেখার মাধ্যমে যতগুলি সমস্যা সমাধান করে এটি করার মাধ্যমে এবং আমি খুব দৃঢ়ভাবে সুপারিশ করব যে আপনি এই বক্তৃতা সিরিজ এর প্রস্তাবিত প্রতিটি সমস্যার সমাধান করুন প্রতিটি দায়িত্ব যা দেওয়া হয় এবং প্রতিটি ক্লাস অনুশীলনে যা বক্তৃতার সাথে সরবরাহ করা হয় কোয়ান্টাম মেকানিক্সের এর প্রথম ইন্ট্রোডাকশনটি এমন কিছু যা কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কিছুটা বিশদ বিবরণ প্রয়োজন প্রায় গত শতাব্দীর শুরুতে 1900 ম্যাক্স প্ল্যাঙ্ক এই অনুমান নিয়ে এসেছিলেন যে বস্তুগত দেহগুলি দ্বারা নির্গত বা শোষিত এনার্জি ক্রমাগত ভাবে ঘটে না কিন্তু এটি প্যাকেট কোয়ান্টা গুলিতে নির্গত এবং তিনি কোয়ান্টাস এর দিক থেকে এনার্জি এর জন্য এই বিখ্যাত ফর্মুলা উঠে এসেছিলেন এবং এই জাতীয় ফ্রিকুয়েন্সি দিক থেকে নির্গত হয় সূত্র দ্বারা E হল h nu এর সমান যেখানে nu হল বিভিন্নতার ফ্রিকুয়েন্সি যা নির্গত হয় বা রেডিয়েশন যা বস্তুগত দেহগুলি দ্বারা শোষিত হয় এবং তিনি একটি কনস্ট্যান্ট চালু করেন যা তখন পর্যন্ত জানা ছিল না এবং এটিকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর হিসাবে অভিহিত করেছিলেন তিনি তা বলেননি অন্য সবাই করেছিল যেহেতু এটি তার ফান্ডামেন্টাল কনট্রিবিউশন ছিল এবং তিনি প্রায় 66 থেকে 10 এর আশাপাশি মান প্রস্তাব দিয়েছিলেন যেটা 34 Joule Second এর দিকে রেইস হয়েছিল এবং যেহেতু এটি এনার্জি এবং ফ্রিকোয়েন্সি এর প্রতি সেকেন্ডকনস্ট্যান্ট বা প্লান্ক কনস্ট্যান্ট Planck's Constant এর মাত্রা সময় মধ্যে এনার্জি হয় এই মাত্রাগুলি ডিকম্পোসিং যাওয়ার অন্যান্য উপায় রয়েছে তবে প্ল্যাঙ্ক এটি চালু করার পরে এটি এমন কিছু ছিল না যা প্রত্যেকে এটি গ্রহণ করেছিল তবে তারা ভেবেছিল যে বস্তুগত দেহগুলি দ্বারা এনার্জি এর লেনদেনের শৃঙ্খলাকরণের তার প্রেসক্রিপশন এর সাথে তিনি সেই সময়ে খুব সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে পারেন যা কালো দেহগুলি বিকিরণ ঘটনা হিসাবে পরিচিত ছিল যা মেকানিকাল মেথডস এর জন্য কোনও ধ্রুপদী দ্বারা ব্যাখ্যা করা যায় না মাত্র 5 বছর পরে অ্যালবার্ট আইনস্টাইন এর পরবর্তী ট্যানট্রাম ছুঁড়ে ফেলেছিলেন যদি আমি তার অনুমানের সাথে পুরো ফিজিক্স এর ক্ষেত্রকে বলতে পারি যে বা তার প্রস্তাব যে আলো নিজেই এনার্জি এর প্যাকেট নিয়ে গঠিত আপনি যদি অনেক বছর আগে প্রাথমিক ফিজিক্স নিউটন এর কথা মনে করেন আমি বলতে চাইছি শত শত বছর আগে প্রস্তাব করেছিলেন যে আলো কর্পাসকল বা পার্টিকেলস পার্টিকুলেট নিয়ে গঠিত এটি পরে হাইগেন Hygen's এবং আরও অনেকে বিতর্ক করেছিলেন ডিফ্রেকশন এর এক্সপেরিমেন্টস ইন্টারফেরেন্স এবং অনেক সুপ্রতিষ্ঠিত ফিজিক্যাল এক্সপেরিমেন্টস এর মাধ্যমে এবং তারা সেই আলো কে প্রপোসড করেছিলেন যে একটি ওয়েভ হতে হবে পরবর্তীতে যে আলো একটি ওয়েভ ছিল তা ম্যাক্সওয়েল তার ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন ওয়েভ এর মাধ্যমে আরও জেনেরালাইসড করেছিলেন যেখানে তিনি আলো কে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর নামে জেনারেল ফিল্ড এর অংশ বলে মনে করতেন যেখানে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডস সময়মতো অস্সিলেট হয় সুতরাং আলো যে সম্পত্তি একটি ওয়েভ 200 বছরেরও বেশি সময় ধরে সুপ্রতিষ্ঠিত ছিল কিন্তু তারপর আইনস্টাইন ধাতু দ্বারা ইলেকট্রন নির্গমনের ফটোইলেকট্রিক প্রভাব ব্যাখ্যা করলেন যখন আলো ধাতুর এর উপর পড়ে তিনি এই প্রস্তাব টি নিয়ে এসেছিলেন যে আলো নিজেই এনার্জি এর প্যাকেট নিয়ে গঠিত এবং তিনি ঠিক একই সূত্র ব্যবহার করেছিলেন কিন্তু প্ল্যাঙ্ক তা গ্রহণ করলেন এখন যে আমি সাবস্ক্রিপ্ট আলো রাখব এবং এনার্জি এর প্যাকেটটিও এই সূত্র দ্বারা দেওয়া হয়েছে যে h nu যেখানে h হল প্ল্যাঙ্কের ধ্রুবক যা ম্যাক্স প্ল্যাঙ্ক 5 বছর আগে বলেছিলেন এবং nu হল আলোর কম্পাঙ্ক সুতরাং এই অসুবিধা ছিল যে আলো কিভাবে ওয়েভ এবং কণা উভয়ই হতে পারে এবং এই আলোচনা কিছু সময়ের জন্য অব্যাহত ছিল এরপর ল্যুই ডি ব্রোগ্লি এই বর্ণনাটির প্রক্রিয়াটিতে আরও কিছু আলকপাত করেছিলেন যে সমস্ত বস্তু কণার গতি আছে তা ওয়েভলেংথ এর সাথে উল্লিখিত করা যেতে পারে এটি হল ভরবেগ যেখানে একটি ভর জড়িত এবং ভর অবশ্যই লোকেলাইসড অতএব সমস্ত বস্তু কণা ভ্রমণ করার সময় প্রথমে লোকেলাইসড করা হয় যখন তারা গতিশীল হয় তখন একটি ওয়েভলেংথ এর সাথে এদের যুক্ত করা হতে পারে এবং তিনি এটিকে পদার্থ ওয়েভ হিসাবে অভিহিত করেন এবং এই প্রসেস টি তিনি ওয়েভলেংথ λ আবার প্লান্কস কনস্ট্যান্ট এর এবং পার্টিকেল এর ভরবেগ যুক্ত করার জন্য প্রবর্তন করেন এটি কণাগুলির জন্য আলোর বেগ এর সাথে যুক্ত নয় তবে আলোর চেয়ে অনেক কম ভ্রমণ করে যা আপনি ভর বেগ হিসাবে লিখতে পারেন সুতরাং এখানে আবার প্লান্কস কনস্ট্যান্ট এর এই ধারণা যে মোশন পার্টিকেলস গুলি আসলে একটি ওয়েভলেংথ এর সাথে যুক্ত হতে পারে এখন এমন প্রশ্নেরও সম্মুখীন হয়েছেন যিনি এরউইন স্ক্রডিঙ্গার এর পরবর্তী 100 বছরের জন্য ম্যাটার এর ক্ষেত্রে বড় অবদান রাখবেন স্ক্রডিঙ্গার নিজেকে প্রশ্ন করেছিলেন যে এই জাতীয় বিষয়ের ম্যাটার ওয়েভ এর পরিচালনার ডাইনামিকাল ইকুয়েশনস কী হবে কেন এই প্রশ্ন কারণ নিউটন এবং আরও অনেকে তাদের মোশন এর ইকুয়েশনস এর মাধ্যমে গ্রহের মোশন এবং মাইক্রোস্কোপিক পার্টিকলেস মোশন বর্ণনা করেছিলেন সময়ের মোশন শীলতা এইভাবে সময়ের সাথে সাথে জিনিসগুলি পরিবর্তিত হয় ডাইনামিক্স নিউটনের এর মোশন এর ইকুয়েশন এর সাথে সুপরিচিত ছিল তারপর ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর ডাইনামিক্স আমি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর বৈশিষ্ট্য বোঝাতে চাই যেখানে স্পষ্টতই ম্যাক্সওয়ল এর দ্বারা বর্ণিত যা ক্লাসিকাল ইলেক্ট্রোমেগনেটিজম ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি হিসাবে পরিচিত সুতরাং ওয়েভ সময়ের ইভোল্যুশন এবং পার্টিকলেস এর সময় ইভোল্যুশন এর জন্য থিওরিস ছিল কিন্তু এমন জিনিস যা পার্টিকলেস এবং ওয়েভ এর মতো আচরণ করে একটি পৃথক ডাইনামিকাল ইকুয়েশন আছে যা সময়মতো তাদের ইভোল্যুশন কে পরিচালনা করবে এবং স্ক্রডিঙ্গার প্রস্তাব এর এবং উত্তর নিয়ে এসেছিলেন যা গত শতাব্দীর সবচেয়ে বিখ্যাত ইকুয়েশন হয়ে ওঠে যাকে স্ক্রডিঙ্গার ইকুয়েশন বলা হয় এবং আমি এটি লিখব স্ক্রডিঙ্গার ইকুয়েশন একটি ফাংশন নিয়ে আছে যা সময়ের একটি ফাংশন এবং হ্যামিল্টনিয়ান বা সিস্টেম এর মোট এনার্জি নামে একটি পরিমাণ এবং এটি কাল্পনিক নাম্বার ও জড়িত Minus 1 এবং √ħ আবার প্লান্ক কনস্ট্যান্ট এর h 2 π দ্বারা ডিভাইডেড স্ক্রডিঙ্গার এই ইকুয়েশন টিকে ইকুয়েশন হিসাবে প্রস্তাব করেছিলেন যা ম্যাটার ওয়েভ গুলিকে সন্তুষ্ট করবে এবং তিনি ফাংশন কে সিস্টেম এর একটি সম্পত্তি হিসাবে প্রস্তাব করেছিলেন এবং যেহেতু এটি একটি সম্পত্তি যা বর্ণনা করে কীভাবে সিস্টেম টি সময়মতো এভল্ভ হয় নিজেই সময়ের একটি ফাংশন তবে সময়ের পাশাপাশি এটি পোজিশন বা গতিবেগ এর ও একটি ফাংশন তবে উভয়ই নয় এখানে x বর্তমান এ এক মাত্র ডাইমেনশন বা এক মাত্রিক ডাইমেনশনাল মোশন যে পোজিশন করে কিন্তু যদি মোশন তিনটি ডাইমেনশন এ ঘটে এটি সেই সিস্টেম বা পার্টিকেল এর তিনটি পজিশনাল কোঅর্ডিনেটস এর একটি ফাংশন তবে এটি সময়ের একটি ফাংশনও স্ক্রডিঙ্গার এই ওয়েভ ফাংশন টি প্রস্তাব করেছিলেন এবং তারপরে যখন এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ওয়েভ ফাংশন এর অর্থ কী এমন কি ওয়েভ ফাংশন বা প্রকৃতির শারীরিক বৈশিষ্ট্য বা শারীরিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করতেও তার অসুবিধা হয়েছিল আসলে স্ক্রডিঙ্গার একটি ভুল করেছিলেন তার ব্যাখ্যাটি ভুল প্রমাণিত হয়েছিল এবং পরে প্রফেসর ম্যাক্স বোর্ন যিনি এই সঠিক ব্যাখ্যা নিয়ে এসেছিলেন যা আজ আমাদের বেশিরভাগই স্বীকার করেছেন যে এটি ওয়েভ ফাংশন নয় যা গুরুত্বপূর্ণ যে এই ইকুয়েশনটি একটি ইকুয়েশন ধারণ করে এই বিশেষটি দেখুন যা আপনার এখানে রয়েছে আমি এটা তুলে ধরতে চাই এই বিশেষ ইকুয়েশন টি দেখুন যার একদিকে মোট এনার্জি রয়েছে এবং অন্য দিকে এটির একটি ওয়েভ ফাংশন রয়েছে তবে এতে কাল্পনিক সংখ্যাও রয়েছে এবং তাই এটি সম্ভব যে ওয়েভ ফাংশন নিজেই কাল্পনিক বা জটিল এবং যদি এটি জটিল হয় তবে ওয়েভ ফাংশন এর জন্য আমাদের নিজের কোনও শারীরিক ব্যাখ্যা নেই কিন্তু ম্যাক্স বোর্ন এ বলেছিলেন এটি ফাংশন নয় তবে এটি একটি জটিল কনজুগেট সময় এর ওয়েভ ফাংশন যা নিজেই প্রোডাক্ট যা প্রোবাবিলিটি স্টেটমেন্টস এর মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে এটি কোন কিছুর প্রোবাবিলিটির সাথে সম্পর্কিত আমরা এই পুরো কোর্স এ এই সমস্ত দেখতে পাব পুরো কোর্স এ সময় নির্ভর ইকুয়েশনটি আসলে সমাধান করা আমার পক্ষে ভাল হবে কিন্তু আমি যাচ্ছি না আমি নিজেকে স্ক্রডিঙ্গার ইকুয়েশন এর একটি অনেক ছোট সাবসেট এর মধ্যে লিমিট মধ্যে সীমাবদ্ধ করব যা সময় স্বাধীন স্ক্রডিঙ্গার ইকুয়েশন হিসাবে পরিচিত যা H প্রতীক দ্বারা দেওয়া হয় আমি এটিকে একটি কনস্ট্যান্ট সময় হিসাবে একটি ভিন্ন ওয়েভ ফাংশন মূলধন দিয়ে লিখতে চাই এবং এটি অর্থের স্বাধীন সময় হ্যামিল্টনিয়ান বা সেই সিস্টেমের সাথে যুক্ত মোট এনার্জি সময় নির্ভর নয় বা এটি সময় স্বাধীন যদি রেডিয়েশন একটি সংক্ষিপ্ত সময়ের জন্য পদার্থের সাথে মিথস্ক্রিয়া করে যেমন আমরা মিথস্ক্রিয়া সময়কালে স্পেকট্রোস্কোপি কে করি সিস্টেম মোট এনার্জি সময়ের উপর নির্ভরশীল কারণ রেডিয়েশন নিজেই ওয়েভ আনুমানিক কিছু আনুমানিক একটি অস্সিলাটিং ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড অতএব হ্যামিল্টনিয়ান নীতি সময়ের উপর নির্ভরশীল অথবা আমরা অল্প সময়ের জন্য একটি এনার্জি প্রবর্তন করতে পারি একটি পরিবর্তনশীল এনার্জি অতএব হ্যামিল্টনিয়ান যা সিস্টেম এর মোট এনার্জি এর প্রতিনিধিত্ব করে তা আসলে সময়ের উপর নির্ভর করতে পারে কিন্তু আমরা সেই মামলাগুলি বিবেচনা করব না আমরা শর্ট 15 এর এই নির্দিষ্ট কোর্স এ সেই সমস্যাগুলি বিবেচনা করব আমি বলতে চাইছি 2 সপ্তাহ বা 8 সপ্তাহ বা 10 সপ্তাহের সময়কাল আমরা কেবল মাত্র সময় স্বাধীন স্ক্রন্ডিঙ্গার ইকুয়েশন অধ্যয়ন করব এবং এটি পুরো কোর্স মডেল গুলিতে সহজ মডেল সমস্যাগুলির সাথে করা হবে এবং এই মডেল গুলি পরে কেমিকেল সিস্টেমস এর সাথে যুক্ত হবে যাতে কেমিস্টস রা কেন এতে আগ্রহী তার অনুভূতি আপনাকে দিতে পারে আমি আপনাদের সবাইকে এই কোর্স এ স্বাগত জানাই এবং আমি আশা করি যে আপনি আগামী 8 সপ্তাহ বা তার বেশি সময়ের মধ্যে শেখার প্রক্রিয়াটি উপভোগ করবেন তবে অনুগ্রহ করে সমস্ত অ্যাসাইনমেন্ট এর কাজের উত্তর দিন অনুগ্রহ করে সমস্ত অ্যাসাইনমেন্ট গুলো চেষ্টা করুন অনুগ্রহ করে বিষয় সম্পর্কিত আপনার ক্লাসে আলোচিত সমস্ত প্রশ্নের উত্তর দিন বা আপনার নিজের প্রচেষ্টার জন্য যেগুলো আপনাকে দেওয়া হয়েছে এই সমস্যাগুলি সমাধান না করে আপনি এমনকি এই সমস্ত সম্পর্কে প্রশংসা করতে সক্ষম হবেন না এবং আমি আপনাকে শুভেচ্ছা জানাই আমরা পরবর্তী বক্তৃতায় তা চালিয়ে যাব ধন্যবাদ English Word Bengali Word Meaning Course কোর্স গতিধারা Introductory ইন্ট্রোডাক্টরি পরিচয় Assignment অ্যাসাইনমেন্ট ধার্যকরণ Reversed রিভার্সেদ বিপরীত Mode মোড পরিমণ্ডল Energy এনার্জি শক্তি Series সিরিজ ধারা Motion মোশন গতি Particle পার্টিকেল কণা Conjugate কংজুগেট কনজুগেট Professor প্রফেসর অধ্যাপক